হ্যালো ইন্টিজার ওভারফ্লো ভালনেরাবিলিটিজ উপর এই প্রদর্শনে স্বাগতম সুতরাং আমরা আজকে যা দেখব তা হল একটি খুব সাধারণ প্রোগ্রাম যা আমাদের মধ্যে অনেকেই আসলে এই বিশেষ উপায়ে কোড করে কিন্তু আমরা আসলে দেখাব যে এই প্রোগ্রামে একটি দুর্বলতা রয়েছে এবং আমরা দেখাব কিভাবে এই দুর্বলতাটি বাস্তবে নষ্ট করতে ব্যবহার করা যেতে পারে বা প্রোগ্রাম একটি খুব অস্বাভাবিক ভাবে আচরণ করাকে নষ্ট করতে ব্যবহার করা যেতে পারে আমরা যে কোডটি দেখছি সেটি ভিএম এ উপস্থিত রয়েছে যা এই নির্দিষ্ট কোর্সের সাথে পাঠানো হয়েছে যা সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং NPTEL কোর্স এবং প্রোগ্রামটি এই NPTEL Codesmodule7 ডিরেক্টরিতে উপস্থিত রয়েছে সুতরাং আমরা integer overflowc ফাইলের দিকে তাকাই এখন আমরা যে প্রোগ্রামটির দিকে তাকাই তা খুবই সহজ সেখানে দুটি ফাংশন আছে একটি প্রধান ফাংশন এবং মূল ফাংশনে আমাদের তিনটি স্থানীয় ভেরিয়েবল আছে a b এবং c a এর মান 1 b এটি কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে ইনপুট এবং c মূলত a b করে এখন যদি c এর মান 0 এর চেয়ে বেশি হয় অর্থাৎ c যদি পসিটিভ সংখ্যা হয় তাহলে c এর মান 0 হয়ে যাবে এবং ফাংশনটি বন্ধ হয়ে যাবে তাহলে আসুন আমরা প্রথমে এটিকে সঠিকভাবে কাজ করতে দেখি এবং উদাহরণস্বরূপ আসুন আমরা এই কোডটি এইভাবে তৈরি করি যেভাবে দল তৈরি করা হয় এবং আপনি ইন্টিজার ওভারফ্লো চালান এবং 55 এর মতো একটি সংখ্যা নির্দিষ্ট করুন এবং আমরা যা দেখতে পাই যোগফল প্রিন্ট করা হয়েছে যা 551 হল 56 এখন কেবলমাত্র কোডটি চোখে দেখার মাধ্যমে কোডের ত্রুটিটি খুব স্পষ্ট নয় তবে আমরা এখন যা প্রদর্শন করব তা হল ইনপুট পরিবর্তন যা সাধারণত ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকবে আক্রমণকারী এই প্রোগ্রামটিকে দূষিতভাবে আচরণ করতে সক্ষম হবে উদাহরণস্বরূপ আক্রমণকারী b এর একটি ইতিবাচক মান দিতে পারে এবং এই বিশেষ ফাংশনটি চালু করতে পারে সুতরাং একটি দুর্বলতা যা আমরা আসলে এখানে কাজে লাগাতে যাচ্ছি তা হল এই ভেরিয়েবলের প্রতিটি এর আকার 231 তাই সাধারণত এটি একটি স্বাক্ষরিত পূর্ণসংখ্যা তাই সর্বাধিক মান যা এই 32 বিট মেশিন হল 231 1 যা স্বাক্ষরিত পূর্ণসংখ্যাতে উপস্থাপন করা যেতে পারে সুতরাং যদি এই মানটি প্রকৃতপক্ষে b তে ইনপুট হিসাবে দেওয়া হয় তবে এই সর্বাধিক মান 1 একটি মোড়ানো থাকবে এবং c এর মান 0 হয়ে যাবে সুতরাং 231 1 এর মান পাওয়া যেতে পারে আমরা এখনই এটি গণনা করব তাই এটি দশমিক মোডে রাখা হয় এবং আমরা 231 1 নিই এই বিশেষ মানটি হবে 2147483647 সুতরাং আসুন আমরা এটি ইনপুট ওভারফ্লো হিসাবে দিই এবং এই মানটি এখানে পেস্ট করুন এবং আমরা যা দেখতে পাচ্ছি তা হল c এর মান প্রকৃতপক্ষে 0 হয়ে গেছে এবং তাই যদি শর্তটিতে প্রবেশ না করে বরং ফাংশনটি চালু করা হয়েছে সুতরাং আক্রমণকারীরা এইভাবে যা করতে পারে তা হল যে তারা স্বয়ংক্রিয়ভাবে কোন ইনপুটগুলি গ্রহণ করেন তা হেরফের করতে পারে যাতে একটি ওভারফ্লো হয় এবং আপনি পরীক্ষার সময় এই ধরনের ওভারফ্লো সম্পর্কে ভাবতেন না এবং এর সাথে তারা আসলে কোডে দুর্বল ফাংশনগুলি সম্পাদন করতে সক্ষম হবে এবং অন্যান্য দূষিত দিক অনেক তাই এই বক্তৃতার অংশ হিসেবে আমরা আসলে ইন্টিজার ওভারফ্লো এর অংশ হিসাবে আলোচনা করেছি যা আমরা আগের ভিডিওগুলিতে দেখেছি এবং এই আধুনিক ম্যালওয়্যারগুলির মধ্যে অনেকগুলি ইন্টিজার ওভারফ্লো বা ইন্টিজার স্বাক্ষর বা ইন্টিজার প্রস্থে এই ধরনের দুর্বলতাগুলি ব্যবহার করবে সম্পাদন করুন এবং পেলোড তৈরি করুন আপনাকে ধন্যবাদ